আগের পাঠক্রমে আমরা দেখেছি যে একটি তারে চলাচল করা যান্ত্রিক তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় অন্য মাধ্যম মানে আরেকটি তার তখন একটি সীমানায় আসে সেখানে তার প্রতিফলন হয় একই ভাবে এখন আমরা দেখব যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তাদের ও প্রতিফলন হয় আমরা প্রথম থেকেই ধরে নেব যে প্রতিফলিত তরঙ্গ আছে আগত তরঙ্গ আছে ও আছে সঞ্চারিত তরঙ্গ এক দিকের তড়িৎ ভেদ্যতা এপসাইলন 1 আর অন্য দিকে তড়িৎ ভেদ্যতা এপসাইলন 2 মাধ্যমগুলি কে অচুম্বকীয় ভাবা যাক তাই তাদের চুম্বক ভেদ্যতা হবে দুই দিকেই সমান মিউ 0 তরঙ্গ টি বাঁ দিক থেকে ডান দিকে আসছে এর E ক্ষেত্র টি লাল তীর দিয়ে দেখালাম যেহেতু E ক্রস B এর দিক টিই হয় তরঙ্গের এগিয়ে যাওয়ার দিক B ক্ষেত্র টি আমি সবুজ দিয়ে আঁকলাম এটি এই দিকে নির্দেশ করে তাহলে এই হল B ক্ষেত্র ও এটি E ক্ষেত্র তার ওপরে দেখানো হল তরঙ্গটি যখন প্রতিফলিত হয় ধরা যাক তরঙ্গ টি আসার দিক টিই হল E এর দিক E ক্রস B এর দিক টিই তরঙ্গের এগিয়ে যাওয়ার দিক তাহলে প্রতিফলিত তরঙ্গ টি অন্য দিকে যাবে তাহলে এই হল B রিফ্লেক্টেড আগে একে বলি B ইন্সিডেন্ট এটি E ইন্সিডেন্ট ও এটি E রিফ্লেক্টেড একই ভাবে সঞ্চারিত তরঙ্গে থাকবে E ট্রান্সমিটেড ও সঞ্চারিত তরঙ্গটি ঠিক আগত তরঙ্গের দিকেই যায় এর সঙ্গে B ট্রান্সমিটেড ও থাকবে ও তার দিক B ইন্সিডেন্ট এর দিকেই হবে এইভাবে আমরা সীমানায় তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের উপস্থাপনা করলাম এবার আমরা সীমানা শর্ত গুলি প্রয়োগ করব সীমানা শর্ত বলতে E এর সমান্তরাল কম্পোনেন্ট দুই দিকেই সমান এটি আসলে স্টোক্স উপপাদ্য থেকেই পাওয়া যায় দেখো এই সীমানায় যদি একটি ছোট লুপ বানাই এই দিকে E ক্ষেত্র এই রকম আর অন্য দিকে এই রকম তাহলে E ডট d l সমান হবে ইন্টিগ্রেশান কার্ল E ডট d l আমরা জানি কার্ল E সমান d b d t একটি ঋণাত্মক চিহ্নের সাথে আর এই হল বাঁ দিকে E তা হলে বাঁ দিকের E বিয়োগ ডান দিকের E E L বিয়োগ E R আমরা কিন্তু লুপ বরাবর চলার সময় দুটি আলাদা দিকে যাচ্ছি যদিও এর আকার যত ছোট করব এই লাল দিয়ে আঁকা অঞ্চল টি প্রায় শূন্য প্রস্থের হয়ে যাবে আর তাই সমীকরণের ডান দিক টি হয়ে যাবে শূন্য যার অর্থ হল বাঁ দিকের E সমান ডান দিকের E তাই E সমান্তরাল দুই দিকেই সমান এর থেকে পেয়ে যাবো প্রথম সমীকরণ অর্থাৎ E I যোগ E R সমান E T E ট্রান্সমিটেড একই ভাবে B সমান্তরাল দুই দিকে সমান হয় এটিও কিন্তু স্টোক্স উপপাদ্য থেকেই আসে কারণ এবার যদি একটি লুপ এই ভাবে নিই যা B এর সাথে সমান্তরাল B ডট d a এই লুপে তার সমান হবে কার্ল B ডট d a যার সমান মিউ 0 d বৈদ্যুতিক সরণ বাই d t ডট d a যেহেতু ক্ষেত্রফল হবে প্রায় শূন্য এই দিক টি 0 ও বাঁ দিক টি ও হবে শূন্য এর থেকে ঠিক তড়িৎ ক্ষেত্রের যুক্তি অনুসারেই দুই দিকেই B সমান পেয়ে যাবো

তাই এই সীমানায় আছে E ট্রান্সমিটেড ও E রিফ্লেক্টেড এর সঙ্গে আছে B ইন্সিডেন্ট B রিফ্লেক্টেড ও B ট্রান্সমিটেড আর আছে দুটি সমীকরণ প্রথম টি হল E ইন্সিডেন্ট যোগ E রিফ্লেক্টেড সমান E ট্রান্সমিটেড অন্য টি B ইন্সিডেন্ট বিয়োগ B রিফ্লেক্টেড সমান B ট্রান্সমিটেড এটিই দ্বিতীয় সমীকরণ তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে এখন আমরা জানি যে B ইন্সিডেন্ট হল E ইন্সিডেন্ট বাই v 1 সেই মাধ্যমে বেগ এখানে হবে বিয়োগ B রিফ্লেক্টেড যার মান হল E রিফ্লেক্টেড বাই v 1 সেই মাধ্যমে এর সমান অবশ্যই E ট্রান্সমিটেড বাই v 2 দ্বিতীয় মাধ্যমে বেগ

তোমাদের হয়ত এটা দেখে অস্বস্তি হচ্ছে কারণ আমি একটি মাধ্যমে তরঙ্গের সমীকরণ তোমাদের করে দেখাইনি এই সম্পর্ক গুলি আসলে একই হয় আর খুব সহজেই ম্যাক্সওয়েল এর সমীকরণ থেকে তা আহরণ করা যায় এই মাধ্যম গুলির জন্য আমি বরং এই দিকে লিখেই দিই যাতে বুঝতে সুবিধে হয় এগুলি হল আধানের অনুপস্থিতি তে D এর ডাইভার্জেন্স সমান 0 কার্ল E সমান d b বাই d t কার্ল B সমান মিউ 0 d D বাই d t কোন স্বাধীন প্রবাহের অনুপস্থিতি তে আর ডাইভার্জেন্স B সমান 0 কিছু গাণিতিক কৌশল করলে এখান থেকে পাওয়া যায় B সমান E বাই v এখান থেকে তৎক্ষণাৎ আমরা পেয়ে যাই v 2 গুন E I বিয়োগ E R সমান v 1 গুন E T এই হল সমীকরণ দুই তাহলে এখন আমাদের কাছে আছে দুটি সমীকরণ ও দুটি অজানা রাশি তাই এদের সমাধান করলেই আমাদের কাজ হয়ে যাবে

এবার আমরা প্রথম সমীকরণ কে গুন করব v 1 দিয়ে ও তারপর সমীকরণ দুই কে তার থেকে বিয়োগ করব তার থেকে পাবো v 1 বিয়োগ v 2 গুন E ইন্সিডেন্ট যোগ v 1 যোগ v 2 গুন E রিফ্লেক্টেড সমান 0 অর্থাৎ E রিফ্লেক্টেড সমান v 2 বিয়োগ v 1 বাই v 2 যোগ v 1 গুন E ইন্সিডেন্ট লক্ষ্য করো ঠিক এই সমীকরণ একটি তারের দুটি মাধ্যমে যান্ত্রিক তরঙ্গের বেগ এর জন্য ও পেয়েছিলাম একই ভাবে পাবো E ট্রান্সমিটেড সমান E ইন্সিডেন্ট যোগ E রিফ্লেক্টেড যার অর্থ E ট্রান্সমিটেড সমান 2 v 2 বাই v 2 যোগ v 1 গুন E ইন্সিডেন্ট

এখন এই মাধ্যম গুলি তে অর্থাৎ এপসাইলন 1 একদিকে ও এপসাইলন 2 অন্য দিকে এখানেও তরঙ্গ কিছু ভাগ প্রতিফলিত ও কিছু ভাগ সঞ্চারিত হবে মানে আগত তরঙ্গ সম্পূর্ণ সঞ্চারিত না হয়ে কিছুটা প্রতিফলিত ও হয় E রিফ্লেক্টেড সমান v 2 বিয়োগ v 1 বাই v 2 যোগ v 1 গুন E ইন্সিডেন্ট আর E ট্রান্সমিটেড সমান 2 v 2 বাই v 2 যোগ v 1 গুন E ইন্সিডেন্ট সমীকরণ দুটিই তারে সৃষ্ট যান্ত্রিক তরঙ্গের জন্য সমীকরণের সাথে মেলে এটা বুঝে নাও যে v 2 যদি v 1 এর থেকে ছোট হয় E রিফ্লেক্টেড ও E ইন্সিডেন্ট এর দিক হয় উলটো অর্থাৎ দশা পাল্টে যায় পাই সমান এবার এই সমীকরণ গুলি কে প্রতিসরাঙ্কের সাপেক্ষ্যে লিখব আমরা জানি যে v সমান c বাই n আর তাই E রিফ্লেক্টেড হবে n 1 বিয়োগ n 2 বাই n 1 যোগ n 2 গুন E ইন্সিডেন্ট আর E ট্রান্সমিটেড সমান 2 n 1 বাই n 1 যোগ n 2 গুন E ইন্সিডেন্ট আবার বুঝে নাও যদি n 2মানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের থেকে বড় হয় প্রতিফলিত তরঙ্গটির দশা পাল্টে যায় এটিই কিন্তু তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ান হয়েছে যদিও এখন তোমরা বুঝতে পারছ যে এর আসল কারণ হল তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের সীমানা শর্ত

শক্তি সঞ্চারের বেলায় কি হবে এই যে তরঙ্গ টি এল সে প্রতিফলিত হল সঞ্চারিত হল তাহলে আগত পয়েন্টিং ভেক্টর সমান হওয়া উচিত সঞ্চারিত শক্তি যোগ প্রতিফলিত শক্তি S ইন্সিডেন্ট সমান S রিফ্লেক্টেড যোগ S ট্রান্সমিটেড আগত তরঙ্গের শক্তি ঘনত্ব u ইন্সিডেন্ট গুন v 1 গুন 1 বাই 2 সমান 1 বাই 2 গুন v 1 u রিফ্লেক্টেড যোগ 1 বাই 2 গুন v 2 u ট্রান্সমিটেড এই হল কার্যত যেমন ভাবে শক্তি বাহিত হয় 1 বাই 2 গুলি কেটে যাচ্ছে এর সমান হল v 1 এপসাইলন1 E I স্কয়ার সমান v 1 এপসাইলন1 E R স্কয়ার যোগ v 2 এপসাইলন 2 E T স্কয়ার এটি ঠিক কি না যাচাই করে নিই ডান দিকের রাশি গুলির হিসেব করি ডান দিকে আছে v 1 এপসাইলন1 E R স্কয়ার যোগ v 2 এপসাইলন 2 E T স্কয়ার যার সমান হল v 1 এপসাইলন1 গুন v 2 বিয়োগ v 1 স্কয়ার বাই v 2 যোগ v 1 স্কয়ার যোগ এপসাইলন 2 v 2 গুন 4 v 2 স্কয়ার বাই v 2 যোগ v 1 স্কয়ার গুন E I স্কয়ার আমরা জানি যে v হল 1 বাই এপসাইলন গুন মিউ 0 এর স্কয়ার রুট মনে রেখো যে দুই মাধ্যমের মিউ সমান আর v স্কয়ার এপসাইলন সমান 1 বাই মিউ 0 দুটি মাধ্যমেই আর তাই এই পুরোটা কে আমরা লিখতে পারি v 1 এপসাইলন 1 গুন v 2 বিয়োগ v 1 বাই v 2 যোগ v 1 এর স্কয়ার যোগ এপসাইলন 2 v 2 গুন 4 v 2 স্কয়ার বাই v 2 যোগ v 1 এর স্কয়ার বা 1 বাই মিউ 0 গুন 1 বাই v 1 গুন v 2 বিয়োগ v 1 বাই v 2 যোগ v 1 এর স্কয়ার যোগ 1 বাই মিউ 0 গুন 4 v 2 স্কয়ার বাই v 2 যোগ v 1 এর স্কয়ার এর সমান হয় 1 বাই মিউ 0 v 1 v 2 যোগ v 1 এর স্কয়ার ভেতরে থাকে v 2 বিয়োগ v 1এর স্কয়ার যোগ 4 v 1 v 2 এই রাশি টি v 1 যোগ v 2 এর স্কয়ার ছাড়া কিছুই না তাই নিচের রাশি টির সঙ্গে কেটে যাবে অতএব পড়ে থাকছে 1 বাই মিউ 0 v 1 তাই এই সবটা মিলিয়ে যা পাচ্ছি তা হল 1 বাই মিউ 0 v 1 E ইন্সিডেন্ট স্কয়ার সমান v 1 এপসাইলন 1 E ইন্সিডেন্ট স্কয়ার যা সহজেই দেখা যায় তাহলে তোমরা লক্ষ্য করো যে এই বিস্তার গুলিও কিন্তু শক্তি সংরক্ষনের শর্ত সন্তুষ্ট করে এই পাঠক্রমে আমি তোমাদের দেখালাম সীমানা শর্তের সাহায্যে যে একটি আগত তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রতিফলিত ও সঞ্চারিত দুটিই হয় প্রতিফলিত ও সঞ্চারিত তড়িৎ ক্ষেত্রের অনুপাত ও আমি হিসেব করেছি এর সাহায্যে তোমাদের দেখিয়েছি যে শক্তি সংরক্ষিত হয়